ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 1 এর লেকচারে আবার আপনাকে স্বাগতম এটি 25 নম্বর লেকচার আজ আমরা কিছু বিশেষ ফাংশন বিটা এবং গামা সম্পর্কে কথা বলব যা এই ইম্প্রপার ইন্টিগ্রালগুলির শ্রেণিতে পড়ে মুলত আমরা এমন একটি বিশেষ ফাংশনের কনভার্জেন্সন নিয়ে আলোচনা করব যা ইম্প্রপার ইন্টিগ্রাল আগের বক্তৃতায় আমরা খুব প্রয়োজনীয় কম্পারিজন টেস্ট দেখেছি উদাহরণস্বরূপ আমাদের এখানে f এবং g ফাংশন রয়েছে যা এই বৈষম্যতাকে সিদ্ধ করে যে fx হল নন নেগেটিভ f এর সমস্ত মান এখানে ax≤b∞ এর যে কোনও বিন্দুতে টাইপ 1 এর ইম্প্রপার ইন্টিগ্রাল সুতরাং আমাদের এই অসমতা রয়েছে যে fx টি নন নেগেটিভ মান গ্রহণ করছে এবং এছাড়াও এই gx প্রদত্ত সমস্ত রেঞ্জের জন্য fx এর চাইতে আরও বড় মান নিচ্ছে এবং সেক্ষেত্রে আমরা এই f এবং g এর এই অনুপাতটি গণনা করি এবং এই অনুপাতের লিমিটের উপর ভিত্তি করে আপনি উপসংহারে পৌঁছে যাবেন যে পদত্ত g এর ইন্টিগ্রালের কনভার্জেন্সের উপর ভিত্তি করে f কনভার্জ করে না এর উল্টোটা সুতরাং এখানে আমরা উভয় ক্ষেত্রেরই অর্থাৎ টাইপ 1 ইন্টিগ্রালের পাশাপাশি টাইপ 2 এর ইন্টিগ্রাল নিয়ে বিবেচনা করছি সুতরাং টাইপ 1 ইন্টিগ্রালের জন্য আমাদের ইনফিনিটির কারণে সমস্যাটি সংহত হয়েছে যেখানে ইন্টিগ্রালটি বাউন্ডেড টাইপ 2 ইন্টিগ্রালে আমাদের এই a এবং b এর মধ্যে কোথাও একটি আনবাউন্ডেড ফাংশন রয়েছে সুতরাং আমরা এখানে উভয়কেই একসঙ্গে বিবেচনা করছি সুতরাং টাইপ 1 এর ইম্প্রপার ইন্টিগ্রালের ক্ষেত্রে আপনি এই লিমিটটিকে x→∞ হিসাবে গ্রহণ করবেন টাইপ 2 ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা এই লিমিটটিকে x→a হিসাবে বিবেচনা করব সুতরাং এই লিমিটটির উপর ভিত্তি করে যদি এখানে এই k≠0 হয় সেক্ষেত্রে উভয় ইন্টিগ্রালই ইন্টিগ্রাল abfxdx এবং অন্যটি abgxdx তারা উভয়ই একই আচরণ করবে এটিই উপসংহার ছিল এবং সেখানে অন্য একটা অন্তর্ভুক্তি ছিল যে যদি k0 হয় এবং abgxdx কনভার্জ হয় তবে abfxdx ও কনভার্জ করবে সুতরাং সেই ক্ষেত্রে যদি সেই ইন্টিগ্রালটি কনভার্জ করে তবে অন্যটিও কনভার্জ করবে এবং আমাদেরও একটা ফলাফল ছিল যখন এই k∞ হয় সেক্ষেত্রে যদি অপরটি abgxdx হয় এটি ডাইভার্জ হয় সেক্ষেত্রে আমরা এই উপসংহারেও পৌঁছতে পারি যে এই abfxdx ও ডাইভার্জ হবে সুতরাং এই রিসোর্সগুলির উপর ভিত্তি করে আমরা দুটি বিশেষ ফাংশন যা বিটা এবং গামা ফাংশন তাদের কনভার্জেন্স প্রমাণ করব সুতরাং আমি প্রথমে বলব ফাংশনগুলি কী কী সুতরাং এর আগে আমাদের আগের বক্তৃতা থেকে আবারও এই টেস্ট ইন্টিগ্রালগুলির প্রয়োজন হয় এবং সেখানে আমরা এই দুই ধরণের ইন্টিগ্রালগুলি দেখেছি যখন আমরা টাইপ 2 ইন্টিগ্রালের কথা বলছিলাম তখন এটি ব্যবহার করা হয়েছিল সুতরাং এখানে এই ইন্টিগ্রাল ab1x apdx কনভার্জ করে p1 এর জন্য এবং ডাইভার্জ করে এই p≥1 এর জন্য এক্ষেত্রে যখন আমরা টাইপ 1 এর ইম্প্রপার ইন্টিগ্রালগুলি নিয়ে আলোচনা করছিলাম সেক্ষেত্রে এই ইন্টিগ্রাল a1xpdx কনভার্জ হয় যখন আমাদের p 1 রয়েছে এবং এই ইন্টিগ্রালটি p≤1 এর জন্য ডাইভার্জ হয় সুতরাং এই দুটি ইন্টিগ্রাল আবার সেই বিশেষ ফাংশনগুলির কনভার্জেন্স টেস্টের জন্য ব্যবহৃত হবে এবার এই ফাংশনগুলিতে আসা যাক আমাদের বিটা এবং গামা ফাংশন রয়েছে এবং এই বিটা ফাংশনটি আমরা এখানে এই ইন্টিগ্রাল দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে নোটেশনটি হল Bmn01xm 11 xn 1dx যেখানে m0n0 সুতরাং আমরা দেখব যে এই ইন্টিগ্রালটি কেবল এই মানগুলির জন্য কনভার্জ হয় যখন m এবং n উভয়ই নিশ্চিতভাবে পজিটিভ হয় এবং আরও একটি ফাংশন রয়েছে এটির নাম গামা ফাংশন সুতরাং গামা n এই ইম্প্রপার ইন্টিগ্রাল দ্বারা সংজ্ঞায়িত করা হয় সুতরাং 0e xxn 1dx এবং আমরা আরও দেখব যে এই ইন্টিগ্রালটি পাশাপাশি যখন n0 হয় তখনও কনভার্জ করে এটাতে আবার আসা যাক এখানে প্রথম ইন্টিগ্রালটি হল mn01xm 11 xn 1dxm0n0 সুতরাং এই ইন্টিগ্রালটি টাইপ 2 ইম্প্রপার ইন্টিগ্রাল কারণ এই ইন্টিগ্রান্ডটি আনবাউন্ডেড হতে পারে যখন এই x→0 হয় বা x→1 হয় যদি এই xm 1 পাওয়ারটি এখানে নেগেটিভ তাহলে যখন x→0 বা x→1 হয় তখন এটা আনবাউন্ডেড হয়ে যায় যদি n 1 নেগেটিভ হয় সুতরাং এটি টাইপ 2 এর ইম্প্রপার ইন্টিগ্রাল হবে দ্বিতীয় ক্ষেত্রে আপনার 0 থেকে ∞ আছে সুতরাং এই ইনফিনিটি টি লিমিটে উপস্থিত হয় সুতরাং এটি একটি টাইপ 1 এর ইম্প্রপার ইন্টিগ্রাল সেইসঙ্গে এটি টাইপ 2 এর ইম্প্রপার ইন্টিগ্রালও হতে পারে কারণ এই xn 1 এবং যদি এই n 1 টি নেগেটিভ হয় সেক্ষেত্রে যখন x→0 হয় ইন্টিগ্রান্ডটি আনবাউন্ডেড হয়ে যাবে সুতরাং এটি আগের বক্তৃতাগুলি অনুসারে একটি মিশ্র ধরণের ইন্টিগ্রাল বা টাইপ 3 ইন্টিগ্রাল আমরা আজকে আগের বক্তৃতাগুলি থেকে প্রাপ্ত জ্ঞানের উপর ভিত্তি করে এই ইন্টিগ্রালগুলির কনভার্জেন্স নিয়ে আলোচনা করব সুতরাং এখানে বিটা ফাংশনের কনভার্জেন্স এবং আমরা প্রথম কেসটি বিবেচনা করব যখন mn≥1 সুতরাং এই ক্ষেত্রে এখানে কি ঘটছে m এবং n সুতরাং x এর জন্য এই পাওয়ারটি পজিটিভ এবং এই 1 xn 1 এর জন্যও কারণ n≥1 আর তার পাওয়ারটিও পজিটিভ হবে সুতরাং উভয় ক্ষেত্রেই যখন এই m এবং n 1 এর চেয়ে নিশ্চিতভাবে বড় হয় আমরা দেখতে পাই যে ইন্টিগ্রান্ডটি আনবাউন্ডেড ফাংশন হয় না সুতরাং এই ইন্টিগ্রাল্টি প্রকৃতপক্ষে একটি প্রপার ইন্টিগ্রাল এবং ইম্প্রপার ইন্টিগ্রালের কনভার্জেন্স সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে না সুতরাং এই ক্ষেত্রে এই বিশেষ ক্ষেত্রে এই ইন্টিগ্রালটি প্রপার এবং তাই এটি কনভার্জেন্স এখানে আকর্ষণীয় ব্যাপারটি হল যখন mn1 হয় সুতরাং এই ক্ষেত্রে উভয়ই mn1 সুতরাং এখানে এই m 1 টি এবং এখানে n 1 সুতরাং এই পাওয়ারগুলি নেগেটিভ হবে এবং সেই ক্ষেত্রে আমাদের টাইপ 2 ইম্প্রপার ইন্টিগ্রাল রয়েছে কারণ ইন্টিগ্রান্ডটি আনবাউন্ডেড হয়ে উঠছে সুতরাং আমরা এখন এটি বিবেচনা করব আমরা দুটি ভাগে ভাগ করব কারণ আমাদের উভয় প্রান্তেই সমস্যা আছে যখন x→0 এবং সেই সাথে যখন x→1 হয় সুতরাং আমরা এই ইন্টিগ্রালকে দুটি ভাগে ভাগ করব 01xm 11 xn 1dx0cxm 11 xn 1dx⏟I1c1xm 11 xn 1dx⏟I2 সুতরাং আসুন আমরা এটিকে I1 এবং I2 বলি কারণ আপনি এখন এই দুটি ইন্টিগ্রালের কনভার্জেন্স আলাদাভাবে আলোচনা করবেন এবং এই প্রথম ক্ষেত্রে এই xm 1 এর কারণে এই ইন্টিগ্রালটি ইম্প্রপার হয়ে উঠছে এবং দ্বিতীয় ক্ষেত্রে 1 xn 1 এর কারনে যখন x→1 এই ইন্টিগ্রালটি ইম্প্রপার হয়ে উঠছে আসুন আমরা একে একে আলোচনা করি প্রথম ক্ষেত্রে আমরা এই I10cxm 11 xn 1dx নিয়েছি এবং আমরা এই f নিই যা এই ইম্প্রপার ইন্টিগ্রাল xm 11 xn 1 এর ইন্টিগ্রান্ড এবং এখন তুলনার জন্য আমাদের আরও একটি ফাংশন নিতে হবে আমরা এখানে g ধরছি কারণ সমস্যাটি স্পষ্ট যে এই ইন্টিগ্রান্ডে আমরা x→0 রয়েছে সুতরাং এখানে সমস্যাটি হয় যখন x→0 হয় এটি x→0 হিসাবে কোনও আনবাউন্ডনেস তৈরি করছে না সুতরাং এখানে ফাংশনটি এখানে ফাংশনের অংশ যা বাস্তবে এই ইন্টিগ্রান্ডটি আনবাউন্ডেড করে তুলছে সুতরাং x→0 হিসাবে এই ফাংশনের আচরণটি এই xm 1 থেকে নেওয়া হবে এবং এই কারণেই আমরা এখানে এই gx1x1 m বেছে নিয়েছি সুতরাং আমরা এই g কে নিয়েছি এবং এখন আপনি অনুপাতটি নেবেন যাতে এটি যাকিনা এটাকে আনবাউন্ডেড করে তুলেছে সেটা বাতিল হয়ে যায় এবং আপনি সেক্ষেত্রে কিছু ফাইনাইট লিমিট পাবেন আমরা যদি লিমিটটি f এর সমান নিই তবে আমরা এখন x→0 এবং এই fxgx নিচ্ছি সুতরাং এই লিমিটটি এখানে নিয়ে যাচ্ছি এটি এই x→0x1 mxm 11 xn 11 এর সমান এবং যখন লিমিটটি নেব সুতরাং এটি এখানে বাতিল হয়ে যায় এবং যখন x→0 লিমিটটি নিই আমরা এটি 1 হিসাবে পাই সুতরাং এই লিমিটটি এখানে এই fxgx এর অনুপাত 1 হচ্ছে এবং তারপরে কম্পারিজন টেস্ট থেকে আমরা কেবল আগের স্লাইডগুলিতে পর্যালোচনা করেছি আমরা জানি যে এই ইম্প্রপার ইন্টিগ্রালের আচরণটি এই g ফাংশনের ইন্টিগ্রালের আচরণের মতো হবে আমাদের g ফাংশনের ইন্টিগ্রালটি কী এটি একটি 0c1x1 mdx এটিই হল টেস্ট ইন্টিগ্রাল যা আমরা আলোচনা করেছি এবং এই ইন্টিগ্রালটি কনভার্জ হয় যখন 1 m1 হয় এর অর্থ হল m0 সুতরাং এই ইন্টিগ্রালটি কনভার্জ করে এবং m0 হয় আমরা উপসংহারে বলব যে আবার টেস্ট ইন্টিগ্রালটি কনভার্জ করছে যখন এই 1 m1 হয় এর অর্থ হল এই m0 এবং এছাড়াও আমরা ডাইভার্জেজেন্স সম্পর্কেও জানি সুতরাং এই ইন্টিগ্রালটি ডাইভার্জ হয় যখন এই 1 m≥1 হয় অর্থাৎ এই m≤0 আমরা এখানে এই তস্ত ইন্টিগ্রালের কনভার্জেন্স এবং ডাইভার্জেন্স আচরণ জানি সুতরাং এটি ছিল টেস্ট ইন্টিগ্রাল এবং এই টেস্ট ইন্টিগ্রালের আচরণ এবং প্রদত্ত ইন্টিগ্রাল একই রকম কারণ এই অনুপাতটি কন্সট্যান্ট হতে চলেছে কম্পারিজন টেস্ট অনুসারে আমাদের ইন্টিগ্রাল I1 ও কনভার্জ হবে যখন m0 হবে এবং এটি ডাইভার্জ হবে যখন m≤0 হবে সুতরাং ইন্টিগ্রাল I1 এর উপসংহারটি কী সুতরাং যখন আমাদের এই m0 রয়েছে এবং যখন m1 আমরা এমন একটি ঘটনা নিচ্ছি যদি this 0m1 হয় টেস্ট ইন্টিগ্রালটি কনভার্জেন্স হয় এবং যখন m≤0 হয় তখন এই ইন্টিগ্রালটি ডাইভার্জ হয় এবার দ্বিতীয় ইন্টিগ্রালটিতে আসা যাক কারণ আমরা মূল ইন্টিগ্রালটিকে দুটি ভাগে ভাগ করেছি এটি ছিল দ্বিতীয় ইন্টিগ্রাল I2c1xm 11 xn 1dx এবং এই ক্ষেত্রে আবার আমরা এই ইন্টিগ্রান্ডটিকে f ফাংশন হিসাবে নিচ্ছি এবং এখন এই ক্ষেত্রে মনে রাখবেন এখন আচরণটি এই 1 x দ্বারা x→1 হিসাবে পরিচালিত হয় কারণ এই n 1 টি নেগেটিভ এবং ফাংশনের এই অংশটি এই ইন্টিগ্রালটিকে ডাইভার্জেন্ট করে এটা আনবাউন্ডেড সুতরাং এটা 1 n যখন x→1 এটা এই ফাংশনের টার্ম সেই অনুসারে আমরা আবার আমাদের g বেছে নেব সুতরাং আমাদের gx11 x1 n রয়েছে এই g নিয়ে এখন আমরা আগের মতো আবার এই লিমিটটি গণনা করব আমরা এই x→1 fxg কে গণনা করব এখানে এই লিমিটটি fxg সুতরাং 1 x1 n নিউম্যারেটরে যাবে এবং এটি এখানে f সুতরাং আবার এই টার্মটি বাতিল হয়ে যাবে এবং এটি হবে xm 1 যখন x→1 সুতরাং আবার আমরা একই ফলাফল পাচ্ছি যেটা আগে ছিল সুতরাং এটা x→1 এবং এটা এই ইন্টিগ্রালের আচরণ আমরা এই টেস্ট ইন্টিগ্রালটিকে এই ইম্প্রপার ইন্টিগ্রালের আচরণ থেকে বলতে পারি সুতরাং এটি এখানে আমাদের টেস্ট ইন্টিগ্রাল 0c11 ndx এবং এটি কনভার্জ করে যখন 1 n1 হয় অর্থাৎ n0 এবং এটা ডাইভার্জ করে যখন 1 n≥1 হয় এর অর্থ এখানে n≤0 সুতরাং ইন্টিগ্রালের এই অংশটিরও এই আচরণটি রয়েছে যে যখন 0n1 হয় ইন্টিগ্রালটি কনভার্জ করে এবং যখন n≤0 হয় তখন এই ইন্টিগ্রালটি ডাইভার্জ করে অন্যদিকে আমাদের এই একই ফলাফল ছিল তবে শর্তটি ছিল m এর উপর সুতরাং এই দুটি সংযুক্ত করে আমরা কী পাই আমাদের বিটা ফাংশনটি যেটা হল 01xm 11 xn 1dx এবং এটি দুটি অংশে নেওয়া হয়েছিল এবং আমরা কনভার্জেন্সের জন্য আমরা আলাদা ভাবে আলোচনা করেছি সুতরাং এই ইন্টিগ্রালটি mও n0 এর জন্য কনভার্জ করবে এবং যে কোনও মান তারা নিতে পারে কারণ আমরা ইতিমধ্যেই কনভার্জটি নিয়ে আলোচনা করেছি এবং ডাইভার্জেন্সের জন্য যদি mও n0 হয় সেক্ষেত্রে এই ইন্টিগ্রালটি ডাইভার্জ করে সুতরাং যখনই আমরা এই বিটা ফাংশনটি নেব তখন আমরা এই mও n0 ধরে নেব কারণ যখন এই দুটি mও n0 হয় এখন আমরা গামা ফাংশনটির কনভার্জেন্স নিয়ে আলোচনা করব যা হল n0e xxn 1dx এবং এখানে আমরা উপসংহারে পৌঁছব যে এটি বজায় থাকে যখন n0 হয় সুতরাং আমরা n≥1 কে ধরছি এবং এই ক্ষেত্রে ইন্টিগ্রান্ডটি বাউন্ডেড সুতরাং আমরা আবার দুটি অংশ নেব এই ইন্টিগ্রালটি একটি 0x≤a এবং তারপরে অন্যটি হল a→∞ সুতরাং যখন আমরা 0 থেকে a তে যাই প্রথম ইন্টিগ্রালটি হয় 0e xxn 1dx0ae xxn 1dxae xxn 1dx সুতরাং এই অংশটি এখানে যখন n≥0 হবে n≥0 এর অর্থ হল এখানে কোন সিঙ্গুলারিটি নেই এই অংশের কারণে এখানে কোন আনবাউন্ডনেস আসছে না এবং এটি এখানে e x সুতরাং এর অর্থ হল এই ইন্টিগ্রান্ডটি এখন 0ae xxn 1dx এ বাউন্ডেড এবং অন্যান্য অংশগুলি আমরা দ্বিতীয় ইন্টিগ্রালটি ae xxn 1dx এর কনভার্জেন্স টি পরীক্ষা করব কারণ এখানে এখন আমাদের এই ইনফিনিটি সমস্যা রয়েছে এমনকি এই ক্ষেত্রে যখন n1 সুতরাং আমরা n1 কেসটি বিবেচনা করছি এবং এখন এই ইনফিনিটির কারণে আমাদের কাছে এই টাইপ 1 এর ইম্প্রপার ইন্টিগ্রাল রয়েছে এবং আমরা কনভার্জেন্স দিয়ে যাব সুতরাং এখানে এটির একটি ইন্টিগ্রান্ড fxe xxn 1 রয়েছে এবং এই ফাংশনটির এই আচরণের ভিত্তিতে যা এখানে এই x→∞ কারণটি এখানে x আমরা এই g নেব বা আমাদের এই gx1x2or1xpp1 নেব আমরা যে কোনও কিছু নিতে পারি হয় 1x2অথবা 1xpp1 এটি গ্রহণ করার কারণ কী সুতরাং আমরা যদি এই fxgx xn1ex 0 নিই তাহলে আমরা এখানে কী পাব আমাদের কাছে x পাওয়ার রয়েছে মনে করুন আমরা এই x2 নিয়েছি সুতরাং এই x2 টি এখানে xn 1 গুণ হবে সুতরাং আমাদের কাছে xn1ex রয়েছে কারণ হল আমরা এখানে xp নিয়েছি তাই সেক্ষেত্রে এটি n 1p কোন সমস্যা নয় এবং n≥1 সুতরাং এখানে আমাদের এক্ষেত্রেও x পাওয়ার পজিটিভ কিছু আছে এখন এই লিমিটটি আমরা ইতিমধ্যেই জানি যে এই এক্সপোনেন্সিয়াল ফাংশনের আচরণটি একটি দ্রুত বর্ধনশীল ফাংশন তারপরে x পাওয়ার সেখানে আমাদের যে পজিটিভই থাকুক না কেন সুতরাং এই লিমিটটি এখানে কারণ এই ex এটার চাইতে দ্রুত x→∞ তে বাড়বে সুতরাং এই লিমিটটি 0 হতে চলেছে এই লিমিটটি 0 হবে আমাদের যে পজিটিভ পাওয়ারই থাকুক না কেন উদাহরণস্বরূপ আপনি যদি xp নেন সুতরাং এই লিমিটটি xn 1pex হয়ে যাবে সুতরাং এটি আবার আমাদের এখানে n≥1 আছে সুতরাং এটি 0 এর সমান বা এর চেয়ে বড় হবে এবং এখানে আমাদের p1 রয়েছে সুতরাং এক্ষেত্রেও আমাদের এই পাওয়ারটি 1 এর চেয়ে বেশি রয়েছে সুতরাং এই পাওয়ার x টি এখানে যে কোনও ক্ষেত্রে 1 এর চেয়ে বেশি হয় এবং একই পরিস্থিতি ঘটবে যখন আমরা x→∞ নেব লিমিটটি হবে 0 এবং এখন আমাদের কম্পারিজন টেস্ট রয়েছে যখন এই x তখন লিমিটটি 0 তে যাচ্ছে এর অর্থ হল এই g এই f ফাংশনের চেয়ে দ্রুত বাড়ছে এবং এটি আমাদের g এখানে 1x2 সুতরাং যদি এই ইন্টিগ্রাল g কনভার্জ হয় তবে আমরা উপসংহারে পৌঁছাতে পারি যে f টিও কনভার্জ হবে কারণ এই অনুপাত থেকে যদি আমরা এই 0 পাই এবং সেটা কম্পারিজন টেস্টের একটি কেস যদি এই g এখানে দ্রুত বৃদ্ধি পায় বা দ্রুত আনবাউন্ডেড হয় বা যখন x এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে এখন f ফাংশনের চেয়েও দ্রুত বাড়ছে এবং যদি এই g এর ইন্টিগ্রালটি কনভার্জ করে তবে স্বাভাবিকভাবেই এই f এর ইন্টিগ্রালটিও কনভার্জ করবে সুতরাং এখানে n≥1 এর জন্য n কনভার্জ করে কারণ এই g ইন্টিগ্রালের সাথে ইন্টিগ্রাল a1xpdx কনভার্জ করে যখন p1 হয় সুতরাং আমরা এই g নিয়ে দেখেছি যে এখানে এই অনুপাতটি 0 এবং তারপরে যদি এই g টি কনভার্জ হয় তখন f এর ইন্টিগ্রালটিও কনভার্জ হবে যার অর্থ হল ইন্টিগ্রালটি বা n কনভার্জ হবে সুতরাং এখানে n কনভার্জ করে এবং n≥1 কারণ এই n এর জন্য আমাদের দুটি ইন্টিগ্রাল রয়েছে একটি ছিল 0 থেকে যা যেকোন a এর জন্য কনভার্জ করে এবং দ্বিতীয়টি আমরা সবেমাত্র পরীক্ষা করেছি যে এই ইন্টিগ্রালটিও কনভার্জ হবে যখনই আমাদের কাছে এই n≥1 থাকবে সুতরাং আপনার একটি সমস্যা দরকার যেখানে আমরা n≥1 কেসের জন্য কনভার্জেন্স পেয়েছি এখন আমরা দ্বিতীয় কেসটি বিবেচনা করব যা 0n1 যখন 0n1 হয় সুতরাং এই ক্ষেত্রে আমাদের এই ইন্টিগ্রালটি রয়েছে সুতরাং আবার আমরা 0 থেকে a এবং a থেকে ∞ নিয়েছি 0e xxn 1dx0ae xxn 1dxae xxn 1dx আগে যা শিখেছি তার ভিত্তিতে আবার এটি একই কারণে কনভার্জ হবে যেখানে আমরা একই যুক্তি ব্যবহার করেছি এখানকার মত আমরা এই ফাংশনটি নেব এবং আবার এখানে 0n1 একই লিমিট আপনি 0 পাবেন এবং যেহেতু এই ইন্টিগ্রাল g কনভার্জ করে অন্যটিও কনভার্জ করবে সেক্ষেত্রে দ্বিতীয় ইন্টিগ্রালটি কনভার্জ করে এবং এখন আমরা দ্বিতীয় ইন্টিগ্রাল 0ae xxn 1dx এর জন্য পরীক্ষা করব কারণ যখন 0n1 হয় তখন আমাদের এই x এর পাওয়ার নেগেটিভ থাকে সুতরাং এর কারণেই যখন x 0 তে পৌঁছায় আমরা আনবাউন্ডেড ফাংশনটি পেয়ে যাই এর অর্থ এটি একটি টাইপ 2 ইম্প্রপার ইন্টিগ্রাল এর কনভার্জেন্সটি বিবেচনা করুন আমরা একই ভাবে এই fxe xxn 1 ইন্টিগ্রান্ডটিকে নিচ্ছি এবং g কারণ এই gxxn 1 এর কারণে এই ফাংশনটি আনবাউন্ডেড হয়ে উঠছে সুতরাং আমরা এই gxxn 1 নেব এবং যদি আমরা এই লিমিটটি নিই যেটা হল x a এর কাছে যাচ্ছে যখন x 0 এর কাছে পৌঁছায় এখানে সমস্যাটির কারণ 0 এর নিকটবর্তী হওয়া তাই e0 যখন x 0 এর দিকে যায় আমরা নিচ্ছি x 0 এর কাছাকাছি চলে যাব সেটা কারণ ইন্টিগ্রান্ডটি আনবাউন্ডেড হয়ে উঠছে যখন x 0 এর দিকে চলেছে সুতরাং যখন x 0 এর দিকে যায় e0 এবং এটি 1 হয়ে যাবে যা 0 এর সমান নয় সুতরাং এটি এখানে 1 সুতরাং এই লিমিটটি 1 হবে এবং এটি 0 এর সমান নয় সুতরাং এখানে এই ফাংশনটির আচরণ এই ফাংশনের আচরণের সমান হবে fxgx e x 1≠0 আমরা ইতিমধ্যেই জানি যে এখানে এই ফাংশনটি 1x1 n সুতরাং এটা g 0 থেকে 1 ইন্টিগ্রাল এবং যখনই এটা 0n1 হয় এটা কনভার্জ হয় এই ইন্টিগ্রালটি কনভার্জ হয় আমরা জানি এটা টেস্ট ইন্টিগ্রাল এবং এর ভিত্তিতে আমরা উপসংহারে পৌঁছাতে পারি যে আমাদের গামা ইন্টিগ্রালটিও কনভার্জ করবে কারণ তারা এই ইন্টিগ্রালটির মত একই রকম আচরণ করবে যদি এই ইন্টিগ্রালটি কনভার্জ করে তবে অন্যটিও কনভার্জ করবে যদি এটা ডাইভার্জ করে তবে অন্যটিও ডাইভার্জ করবে কারন লিমিটটি এখানে 1 এক্ষেত্রে এই ইন্টিগ্রালটি আবার কনভার্জ হয় যখন এটি 0n1 হয় 0a1x1 ndxconvegesfor0n1⟹Γn converges for 0n1 এখন তৃতীয়টি আমরা আলোচনা করব যখন n≤0 সুতরাং n≤0 এই কেসটাই বাকি রয়েছে কেস 3 সুতরাং এই ক্ষেত্রে 0e xxn 1dx0ae xxn 1dxae xxn 1dx এবং আমরা আলাদাভাবে কনভার্জেন্সটি নিয়ে আলোচনা করব সুতরাং এই ইন্টিগ্রালটি কনভার্জ করে যা আমরা ইতিমধ্যেই দেখেছি যখন আমাদের ae xxn 1dx রয়েছে কারণ আমরা এখন এই fxe xxn 1 এটির জন্য এটা নিই আমরা এই ফাংশনটি f নিচ্ছি এবং gxxn 1 যখন n নেগেটিভ হয় সুতরাং এটি আনবাউন্ডেড হয়ে উঠছে এবং আবারও আমাদের এই লিমিটটি x 0 এর দিকে যাচ্ছে সেটা নিতে হবে সুতরাং যখন আমরা এই লিমিটটি x 0 এর দিকে যাচ্ছে নিই এই ক্ষেত্রে আবার আমি এখানে উল্লেখ করছি এটি ডান দিকে x 0 এর দিকে যায় এবং এই ক্ষেত্রেও এই e0 1 হবে যা 0 এর সমান নয় সুতরাং আমাদের আবার একই অবস্থা রয়েছে যে যদি এই g ইন্টিগ্রালটি এবং এই ইন্টিগ্রালটি এখানে 0a1x1 ndx হয় তবে তারা ঠিক একই রকম আচরণ করবে এবং এটি এখানে দেখা যায় তাহলে আমাদের আছে 0a1x1 ndx এবং এই ইন্টিগ্রালটি ডাইভার্জ হয় যখন n≤0 কারণ যখন n 0 এর সমান বা কম হয় আমাদের কাছে এই ইন্টিগ্রাল 1 প্লাস কিছু একটা থাকে সুতরাং এই ইন্টিগ্রালটি ডাইভার্জ হবে কারণ এই ইন্টিগ্রালটি কনভার্জ হয় যখন 1 n 1 হয় তবে এই ক্ষেত্রে এখানে এই পাওয়ারটি যখন n নেগেটিভ হয় তখন এটি 1 এর সমান বা এর চেয়ে বড় হবে এবং সেক্ষেত্রে ইন্টিগ্রালটি ডাইভার্জ হবে আর ইন্টিগ্রাল 0ae xxn 1dx ও ডাইভার্জ হয় সুতরাং আমাদের এই n রয়েছে যা ডাইভার্জ হবে যখন n≤0 হবে সুতরাং আমরা n এর জন্য সমস্ত সম্ভাবনা বিবেচনা করেছি 0 এর সমান বা তার কম এবং 0 আর 1 এর মধ্যেকার এবং 1 এর সমান বা তার চেয়ে বড় এটা বাদে অন্য ইন্টিগ্রালগুলি কনভার্জ হয় কিন্তু যখন n≤0 হয় তখন এই ইন্টিগ্রালটি ডাইভার্জ হয় কারনটা আমরা এখানে ব্যাখ্যা করেছি এবং এখন এটিই হল উপসংহার সুতরাং উভয় ইন্টিগ্রালই n অর্থাৎ বিটা তাদের এই পাওয়ারের উপর ভিত্তি করে এখানে কনভার্জেন্স সমস্যা রয়েছে সুতরাং Γ এর ক্ষেত্রে যখনই n পজিটিভ হয় এটি কনভার্জ করে এবং অন্যটিও mn পজিটিভের জন্য এটি কনভার্জ করে উপসংহারে আসা যাক আমাদের এই বিটা ফাংশন 01xm 11 xn 1dx আছে যদি mn0 হয় তবে সেটা কনভার্জ করে এবং যখন mn≤0 হয় এটি ডাইভার্জ হয় এবং এই গামা ফাংশন 0e xxn 1dx এবং আমাদের এখানে একই পরিস্থিতি রয়েছে যে এটি যখন n 0 হয় তখন কনভার্জ হয় আবার যখন n≤0 হয় তখন ডাইভার্জ হয় সুতরাং পরবর্তী বক্তৃতায় আমরা এই বিটা এবং গামা ফাংশনটির কয়েকটি দুর্দান্ত বৈশিষ্ট্যও দেখতে পাব এবং সেই সঙ্গে এই জাতীয় বিশেষ ফাংশনগুলির গণনাও দেখব সুতরাং এই রেফারেন্সগুলি আমরা এই লেকচারগুলি প্রস্তুত করতে ব্যবহার করেছি আপনাকে অনেক ধন্যবাদ